একটি পরিবাহীর আসে পাশে বিভব তড়িৎ ক্ষেত্র ও আধানের ব্যবহার কেমন হয় তা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি এই পাঠক্রমে আমি একটি প্রশ্ন করছি ধরো একটি স্থানে আমাকে কিছু স্থির পরিবাহী দেওয়া হল তারা যে কোনও আকারের হতে পারে যে কোনও আকৃতির ও হতে পারে কিন্তু তাদের অবস্থান স্থির ধরো এদের নাম Q 1 Q 2 Q 3 বা এটি সহ কোনও আধান বন্টন কোনও রো r প্রাইম ও অনুসন্ধান করি যে এর ফলে আমি কি পরিস্থিতি পাবো কারণ এই আধান তড়িৎ ক্ষেত্র তৈরি করবে ও তৈরি করবে সিগমা এই প্রত্যেক টি পৃষ্ঠতল এর ওপর পৃষ্ঠতল আধান থাকবে থাকবে কোনও বিভব যেমন এখানে V 1 এখানে V 2 এখানে V 3 সিগমা 1 সিগমা 2 সিগমা 3 আর আমরা এর উত্তর টি জানি এখানে থেকে আমি গণনা করতে পারি যে একই পরিস্থিতি একই স্থির আধান একই পরিবাহী হলে কি হবে কিন্তু এখন যদি আমি আধান ঘনত্ব পাল্টে দিই নিয়ে আসি অন্য রো 2 r প্রাইম এর নাম দিলাম রো 1 ও তার সাথে অন্যান্য আধান তাহলে এই হল দ্বিতীয় পরিস্থিতি অর্থাৎ এই হল প্রথম পরিস্থিতি এই হল দ্বিতীয় পরিস্থিতি ও এখন আমি পাবো সিগমা 2 এখানে প্রাইম বলি সিগমা 1 প্রাইম সিগমা 2 প্রাইম V 1 প্রাইম V 2 প্রাইম V 3 প্রাইম সিগমা 3 প্রাইম আমি কি এই দুটির মধ্যে কোনও সম্পর্ক পেতে পারি কারণ আসলে দুটি একই পরিস্থিতি আমি কি একই পরিস্থিতি তে পরিবাহী গুলির সাপেক্ষ্যে কোনও সম্পর্ক পাবো আমি কি দুটির সম্বন্ধস্থাপন করতে পারব আমরা দেখাব যে এটি খুবই সুন্দর ভাবে করা যায় শক্তির সাপেক্ষ্যে বিবেচনা করে আর আমরা যেই ফলাফল টি পাবো তাকেই বলা হয় পারস্পর্য্য উপপাদ্য যদিও গাণিতিক ভাবে গ্রীন উপপাদ্যের সাহাজ্যেও এটি প্রমাণ করা যায় আমরা সেটি করছি না আমরা সেটি কে ভৌত দৃষ্টিকোণ দিয়ে দেখব শক্তির সাপেক্ষ্যে আমরা দেখব এই দুটি পরিস্থিতির মধ্যে কেমন ভাবে সম্বন্ধস্থাপন করা যায় ও সেই চর্চা টি খুবই সুন্দর হবে এবার আমি নোটেশান একটু বদলে দেব ও আবার বলব যে একটি পরিবাহী পৃষ্ঠতল আছে যদি আরও থাকে তাদের ও আমি একই পরিবাহী পৃষ্ঠতল বলে ডাকব যাদের বিভব V 1 r শুধু তাদের ওপরেই নয় সর্বত্রই বিভব V 1 r যার কারণ হল কোনও আধান বণ্টন রো 1 ও কোনও আধান বণ্টন সিগমা 1 r উদাহরন স্বরূপ আমার কাছে একটি গোলীয় পৃষ্ঠ থাকতে পারে যার সামনে আধান রাখা আছে বস্তুত আমি এই উদাহরণের সমাধান পরে করব এটি কিছু ঋণাত্মক আধান এইদিকে আবেশিত করবে ও পেছন দিকে ধনাত্মক আধান আবেশিত করবে তার সাথে সর্বত্র বিভব তৈরি করবে তাহলে এই হল পরিস্থিতি 1 আমি একই পরিবাহী নিলাম ও আমার আধান বণ্টন টি পালটে করে দিলাম রো 2 যাতে পৃষ্ঠতলের বিভব হয়ে যায় V 2 r পৃষ্ঠের ওপরে ও সাধারণভাবে V 2 r ও এর ওপরে আধান বণ্টন হয়ে যায় সিগমা 2 r উদাহরণ স্বরূপ এখানে উপমা হিসেবে আমরা একটি গোলক নিতে পারি ও এই Q এর বদলে নিতে পারি একটি রৈখিক আধান আমি কি এই দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে পরিস্থিতি 1 থেকে পরিস্থিতি 2 এ এলে এখানে আছে রো 1 যা দিয়েছে বিভব V 1 ও পৃষ্ঠতল আধান সিগমা 1 পরিবাহীর পৃষ্ঠের ওপর পরিস্থিতি 2 তে আমার আধান বণ্টন হল রো 2 যা আমাদের দিয়েছে বিভব V 2 ও পৃষ্ঠতল আধান সিগমা 2 পরিবাহীর পৃষ্ঠের ওপর পারস্পর্য্য উপপাদ্য আহরণ করতে আমরা শুরু করব একটি পর্যবেক্ষণ দিয়ে যা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি এই পর্যবেক্ষণ টির আধার হল সুপারপজিশন নীতি যা বলে যে যদি দুটি আধান থাকে মোট তড়িৎ ক্ষেত্র হয় দুটি ক্ষেত্রের যোগফল যার মানে হল বিভব V r রৈখিকভাবে নির্ভর করে রো r এর ওপর তাই আমরা E গুলি যোগ করতে পারি এর মানে হল কোনও রো r এর জন্য যদি বিভব থাকে ও আমি আধান ঘনত্ব পাল্টে দিই কোনও গুণনীয়ক f রো r দিয়ে বিভব V r ও অনুরূপভাবে বদলে যাবে এটি রৈখিক নির্ভরতা f 1 এর চেয়ে বেশি ও হতে পারে বা 1 এর চেয়ে কম ও হতে পারে এবার এই দুটি পরিস্থিতি নেব ও ঘনত্ব পাল্টে দেব রো 1 r থেকে রো 2 r এটি আমরা লিখব রো 1 r যোগ গুণনীয়ক f গুণ রো 2 বিয়োগ রো 1 যেখানে f 0 থেকে 1 এর মধ্যে থাকে f যদি 0 হয় আধান ঘনত্ব রো 1 থেকে যায় ও f যদি 1 হয় আধান ঘনত্ব রো 2 হয়ে যায় ফলস্বরুপে বিভব V 1 r হয়ে যায় V 2 r যা হল V 1 r যোগ গুণনীয়ক f গুণ রো 2 বিয়োগ রো 1 এই f এর মাধ্যমে যা 0 থেকে 1 এর মধ্যে থাকে তাই এটি কিন্তু ঠিক সমান না আমরা f এর মান পাল্টে তা করছি

তাহলে প্রাথমিক বণ্টনের শক্তি কে নাম দিই W 1 যা হল 1 বাই 2 ইন্টিগ্রেশান রো 1 r V 1 r d v যোগ পৃষ্ঠতল আধানের জন্য শক্তি তে পৃষ্ঠতলের অবদান ও থাকবে যা হল 1 বাই 2 ইন্টিগ্রেশান সিগমা 1 r V 1 যেটি পৃষ্ঠতলের ওপর r d s এখানে অবশ্যই 1 বাই 4 পাই এপসাইলন 0 গুণনীয়ক টি থাকবে যা আমি বাইরে রেখেছি বার বার আমি এটি লিখতে চাই না এটি আমি পরে নিয়ে আসব

এবার দেখে নিই কি হবে যদি আমি আধান বণ্টন টি পাল্টে করে দিই পরের আধান বণ্টন W 2 W 2 হবে একই ভাবে 1 বাই 4 পাই এপসাইলন 0 বাইরে 1 বাই 2 ইন্টিগ্রেশান রো 2 r V 2 r d v যোগ 1 বাই 2 ইন্টিগ্রেশান সিগমা 2 r V 2 d s পৃষ্ঠতলের ওপর তাহলে আমি শক্তি W 1 কে পাল্টে W 2 করেছি এটি আমি রো কে সামান্য বদলেও করতে পারতাম

তাহলে আমি যা করব তা হল আমি একটি মধ্যবর্তি ঘনত্ব রো r নেব যা হল রো 1 যোগ f গুণ রো 2 বিয়োগ রো 1 মধ্যবর্তি বিভব তাহলে হবে V 1 যোগ f গুণ V 2 বিয়োগ V 1 তাহলে f কে d f পরিমাণ বদলাতে করা কাজ সমান হবে বিভব V r যে অতিরিক্ত ঘনত্ব আমি আনছি তা হল d f রো 2 বিয়োগ রো 1 ইন্টিগ্রেশান হবে d r এর ওপর যোগ পৃষ্টের ওপর V r এইখানে কতো অতিরিক্ত আধান আসছে পৃষ্ঠ টির ওপর সেটি হল d f গুণ সিগমা 2 বিয়োগ সিগমা 1 এখানে বদলের পরিমাণ হল অতিরিক্ত আধান d s এইগুলি বিশদভাবে লেখা যাক আমি যখন তা করি V r সমান হয় V 1 যোগ f V 2 বিয়োগ V 1 আমি একে গুণ করছি রো 2 বিয়োগ রো 1 দিয়ে ও ইন্টিগ্রেট করছি d f এর ওপর অবশ্যই এখানে এই আয়তন ইন্টিগ্রালে f এর মান 0 থেকে 1 এর মধ্যে থাকে আর থাকে d r এর ওপরে আয়তন ইন্টিগ্রাল এর সাথে আমি লিখব যোগ একটি পৃষ্ঠ পদ আগের পদের সাথে মিলিয়ে একটি পৃষ্ঠ পদ যার গঠন টি একই শুধু রো 2 ও রো 1 এর বদলে হবে সিগমা 2 ও সিগমা 1 ও এই V টি কিন্তু পৃষ্ঠের ওপরে এবার এটি গণনা করা যাক তাহলে আমরা পাচ্ছি V 1 r রো 2 বিয়োগ রো 1 ইন্টিগ্রেশান করব d r এর ওপর যোগ এখন আমাদের কাছে আছে একটি ইন্টিগ্রেশান যা f d f এর ওপর তাই পাবো 1 বাই 2 ইন্টিগ্রেশান V 2 বিয়োগ V 1 গুণ রো 2 বিয়োগ রো 1 d r f ইন্টিগ্রাল সম্পুর্ন হল এর সাথে থাকবে একটি পৃষ্ঠ পদ ও সবটির সমান হবে W 2 বিয়োগ W 1 যার গণনা আমরা আগেই করেছিলাম পরবর্তী ধাপ গুলি তোমরা নিজে করবে বাকি ধাপ গুলি তো আসলে বীজগণিতের আমি সর্বশেষ ফলাফল টি লিখে দিই সর্বশেষ ফলাফল যা আসবে তা হল ইন্টিগ্রেশান V 1 রো 2 d r যোগ ইন্টিগ্রেশান V 1 যা পৃষ্ঠের ওপরে সিগমা 2 d s যা পরিবাহী গুলির পৃষ্ঠ তল গুলির ওপরে ও যার সমান হল ইন্টিগ্রেশান V 2 সিগমা 1 d r যোগ ইন্টিগ্রেশান V 2 যা পৃষ্ঠের ওপরে সিগমা 1 d s তাহলে দেখ আমরা প্রথম পরিস্থিতির বিভব ও ঘনত্ব কে দ্বিতীয় পরিস্থিতির বিভব ও ঘনত্বর মধ্যে সম্পর্ক স্থাপন করে ফেলেছি এটিই পারস্পর্য্য উপপাদ্যের বিবরণ এর ব্যবহার খুব কার্যকরভাবে ভাবে করা যায় যদি আমরা এক পরিস্থিতির উত্তর জানি ও অন্য টির উত্তর জানতে চাই কোনও প্রদত্ত জ্যামিতির জন্য জ্যামিতি টি যদি জানা থাকে এবার একটি উদাহরন নেওয়া যাক প্রথম উদাহরন হিসেবে নেব একটি খুবই সহজ উদাহরন আমি গণনা করতে চাই একটি পরিবাহী গোলক এর ওপরে বিভব যার কারণ হল d দূরত্বে রাখা একটি আধান এই আধান টি হল Q ও এটি হল অনাহিত গোলক টি আমি যার ওপরে বিভব গণনা করতে চাই আমরা যেরুপ আগেও আলোচনা করেছি এই সম্পুর্ণ গোলক টির ওপরে কিন্তু সমান বিভব হবে এই গোলক টির ব্যসার্ধ হল R ও গোলকের কেন্দ্র বিন্দু থেকে আধান টির দূরত্ব হল d যেমন এখানে দেখান হয়েছে পারস্পর্য্য উপপাদ্য ব্যবহার না করে আমরা আরেকটি কৌশল এর সাহাজ্য নেব তারপর দেখাব যে দুই ক্ষেত্রেই উত্তর সমান আসে এই আধান টি পরিবাহীর পৃষ্ঠের ওপরে আধান আবেশিত করে এই দিকে থাকবে ঋণাত্মক আধান গুলি এদিকে বেশি ঘন পেছন দিকে ঘণত্ব কম পেছন দিকেই থাকবে ধনাত্মক আধান গুলি যাতে মোট আধান Q হয় 0 এবার যেহেতু সম্পুর্ন গোলক টির বিভব সমান কেন্দ্রে বিভবের গণনা করাও খুব সহজ ও তার মান হল V এর সমান কেন্দ্রে বিভবের গণনা করা খুব সহজ সেটি হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 Q বাই d অর্থাৎ এই ছোট ছোট আধান গুলির জন্য বিভব যাদের জন্য এখানে সামেশান থাকবে এবার আমরা ছোট ছোট পৃষ্ঠ উপাদানে এদের ভাগ করে নিই প্রত্যেক টি উপাদানের ওপরে Q i বাই 1 বাই 4 পাই এপসাইলন 0 r কারণ প্রত্যেক উপাদানের দূরত্ব কেন্দ্র থেকে সমান ও তা হল r এর সমান যদিও লক্ষ্য করো সামেশান Q i হল 0 কারণ এই গোলক টি অনাহিত আর তাই উত্তর একই আসবে 1 বাই 4 পাই এপসাইলন 0 Q বাই d এবার এটি পারস্পর্য্য উপপাদ্য ব্যবহার করে করে দেখব

পারস্পর্য্য উপপাদ্য ব্যবহারের সময় আমি দুটি পরিস্থিতি বিবেচনা করব আধান টি কোথায় আছে তার ওপর নির্ভর করে প্রথম পরিস্থিতি তে আধান Q থাকবে d দূরত্বে আর দ্বিতীয় পরিস্থিতি তে এই আধান টি থাকবেনা কিন্তু আমি গোলক টি কেই q আধান দেব সেটিই আমার দ্বিতীয় পরিস্থিতি এবার দেখে নিই এই দুই ক্ষেত্রে আমি কি লিখতে পারি এই ক্ষেত্রে আধান ঘনত্ব রো 1 সমান তাই আমরা কেন্দ্র বিন্দু কেই মূল বিন্দু ধরে নিতে পারি তাহলে কেন্দ্রই হল মুল বিন্দু তাহলে রো 1 কে লিখতে পারি এই দিক টি ধরে নিই x অভিমুখ তাহলে আমি লিখতে পারি রো 1 সমান Q ডেল্টা r বিয়োগ d x পৃষ্ঠের ওপরেও কিছু সিগমা 1 আছে যদিও সিগমা 1 d s সমান 0 আছে বিভব V 1 যার মান আমি জানিনা কোনও V 1 আছে পৃষ্ঠের ওপর ও V 1 আছে বাকি সব জায়গা তেও এবার নিয়ে নিই পরিস্থিতি 2 এই পরিস্থিতি 2 তে রো 2 হল 0 বাইরে কোথাও কোনও আধান নেই যদিও সেখানে আছে সিগমা 2 যার মান q বাই 4 পাই r স্কয়ার পৃষ্ঠের ওপর আমি এই ক্ষেত্রে বিভব V 2 বাইরে কত তাও জানি V 2 হল 1 বাই 4 পাই এপসাইলন 0 যেহেতু এটি পৃষ্ঠের ওপরে গোলীয় আধানের জন্যও এখানে হবে q বাই r তাহলে আমি জানি V 2 সিগমা 2 রো 2 আমি জানতে চাই এই ক্ষেত্রে উত্তর কি হবে এবার আমরা ব্যবহার করব পারস্পর্য্য উপপাদ্য তাই এখানে আমি মুছে দিই এখানেই আমি পারস্পর্য্য উপপাদ্য ব্যবহার করব সেটি কি বলে সেটি বলে ইন্টিগ্রেশান V 1 রো 2 d V যোগ ইন্টিগ্রেশান V 1 পৃষ্ঠের ওপরে সিগমা 1 d s এর সমান হল ইন্টিগ্রেশান V 2 রো 1 d v যোগ ইন্টিগ্রেশান V 2 পৃষ্ঠের ওপরে সিগমা 2 d s রো 2 হল 0 তাই এই পদ টি হয়ে যায় 0 এখানে এটি সিগমা 2 হওয়া উচিত পৃষ্ঠের ওপরে V 1 কত সেটাই আমি হিসেব করতে চাই সেটি কিন্তু সর্বত্র সমান কারণ এটি পরিবাহীর পৃষ্ঠ তাই পৃষ্ঠের ওপরে V 1 গুণ সিগমা 2 d s তাই আমি V 1 কে বাইরে নিয়ে আসতে পারি এটি বাইরে চলে আসে এটি একটি ধ্রুবক সিগমা 2 d s সমগ্র আধান ছাড়া আর কিছুই না ও এই হল দ্বিতীয় পরিস্থিতি তাই V 1 q আমাকে দেয় V 2 রো 1 V 2 সমান হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q বাই r আর একে যখন আমি রো 1 দিয়ে গুণ করি ও ইন্টিগ্রেট করি আমি পেয়ে যাই r সমান d আর তাই অন্য ক্ষেত্রে আমি পেয়ে যাই 1 বাই 4 পাই এপসাইলন 0 q বাই d এখানে V 2 ও রো 1 আমাকে দেয় একটি Q তাহলে এখানে প্রথম পদ যোগ ইন্টিগ্রেশান V 2 সিগমা 1 এখানে কিন্তু সিগমা 1 হবে আমি ভুল লিখেছিলাম V 2 তো ধ্রুবক এর ওপরে V 2 ধ্রুবক সিগমা 1 কে ইন্টিগ্রেট করলে পাবো 0 তাই এই পদ টিই হয়ে যায় 0 তোমরা এবারে দেখতে পাচ্ছ এই q টি কেটে যাচ্ছে আর আমরা পেয়ে যাচ্ছি V 1 সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 Q বাই d আর এটিই হল পারস্পর্য্য উপপাদ্য আগামি পাঠক্রমে আমি পারস্পর্য্য উপপাদ্য ব্যবহার করে আরেকটি উদাহরন এর সমাধান করব